ইন্টেলেকচুয়াল প্রপার্টি শেখা ইন্টেলেকচুয়াল প্রপার্টি এমন একটি বিষয় নয় যা বিশ্ববিদ্যালয়গুলিতে ঐতিহ্যগতভাবে শেখানো হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন ভারতের আইন স্কুলগুলিতে আইনী বিষয় হিসাবে প্রবর্তিত হয়েছিল এটি 1990 এর দশকের কোথাও কোথাও এক সাম্প্রতিকতম উত্স আমরা দেখেছি যে এটি আইনী বিষয় হিসাবে চালু হয়েছিল এবং এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনের দ্রুত বিকাশের সাথে মিলে যায় এবং এটি আন্তর্জাতিক ক্ষেত্রে একটি স্বীকৃতি এখন আপনি দেখতে পাবেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসগুলি মূলত 3 টি জিনিস নিয়ে কাজ করে একটি এটি রাইটস সম্পর্কে কথা বলে এটি সেই রাইটস গুলি তৈরির বিষয়ে কথা বলে এবং এটি প্রয়োগের বিষয়েও কথা বলে রাইটস তৈরি এবং প্রয়োগকরণ ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনের ডোমেন এবং আইনী বিষয় হওয়ায় এটি এমন কিছু যা আইনজীবি এবং আইনজীবি শিক্ষার্থীদের শেখানো হয় জ্ঞানের আরও একটি শাখা রয়েছে যা ইন্টেলেকচুয়াল প্রপার্টিকিছু আগ্রহ দেখায় যা ম্যানেজমেন্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি পরিচালনা করা যদিও এটি ম্যানেজমেন্ট স্কুলগুলিতে আলাদা বিষয় হিসাবে বিবেচনা করা হয় না আপনি উদ্ভাবন এবং উদ্যোক্তা কোর্সের অংশ হিসাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসগুলি দেখতে পেয়েছেন বা ব্যবসায়িক কোর্সের আইনী দিকগুলির অংশ হিসাবে এটি পাবেন সুতরাং আপনি আইপিআর এই কোর্সের যে কোনও একটি কোর্সে বা কোর্সগুলিতে ম্যানেজমেন্ট স্কুলগুলিতে শেখানো হচ্ছে যা কোনও আইনি পদ্ধতির মধ্যে বা ল স্কুলে কী পড়ানো হচ্ছে তার মধ্যে মূল পার্থক্য ম্যানেজমেন্ট স্কুলের একটি আইনী পদ্ধতি এবং একটি দৃষ্টিভঙ্গি হল এখানে ফোকাস আইপি পরিচালনার দিকে সুতরাং আমরা প্রয়োগের অধিকারের কৌতুকপূর্ণ কৌতূহলগুলিতে প্রবেশ করি না এবং কীভাবে এটি লঙ্ঘন হতে পারে এবং কীভাবে রাইটসগুলি তৈরি হয় এখানে পুরো ফোকাসটি পরিচালনা করার দিকে এবং যদি আপনি কিছু বৃত্তির দিকে নজর দেন তবে কীভাবে সীমিত জীবন বৌদ্ধিক সম্পত্তিকে সীমাহীন জীবন ইন্টেলেকচুয়াল প্রপার্টি তে রূপান্তর করা যায় তার একটি আকর্ষণীয় বিশ্লেষণ রয়েছে এখন এটি একটি মূল বিষয় যা কোন পরিচালককে জানা উচিত পেটেন্টস কপিরাইট এবং ডিজাইনগুলির মতো রাইটসগুলির সাথে আমরা যাকে বলে সীমিত জীবন আইপি এবং ডিজাইন যদিও ট্রেডমার্ক এবং আমরা যাকে ট্রেড সিক্রেট বলি তা সীমাহীন জীবন এই অর্থে যে কোনও সমাপ্তির তারিখ খুব বেশি সংযুক্ত নেই পরিচালকরা নিয়মিত তারা কীভাবে লিমিটেড লাইফ আইপিটিকে একটি আনলিমিটেড লাইফ আইপিতে রূপান্তর করতে পারেন সেদিকে লক্ষ্য রাখছেন সুতরাং আমরা যে শ্রেণীতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি পরিচালনার সাথে ডিল করি সেখানে আমরা আরও বৃহত্তর বিশদে এটি দেখব